সফ্টওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্সে স্বাগতম পূর্বে প্রদর্শিত হয়েছে যে কোর্সটি আমি এবং অধ্যাপক দুর্গা প্রসাদ মহাপাত্র পরিচালনা করব আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমার নাম রাজিব মাল আমি আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তর্ভুক্ত আজ আমরা কিছু প্রাথমিক আলোচনা করব প্রথমত আমার সম্পর্কে বলি আমি রাজিব মাল আমি আমার সমস্ত পড়াশোনা ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর থেকে সম্পন্ন করেছি সুতরাং এই ইনস্টিটিউট থেকে অধ্যয়ন করেছি এবং তারপরে প্রায় 3 বছর মোটরোলা ভারতের হয়ে কাজ করেছি এবং তারপর ১৯৯৪ সালে আইআইটি খড়গপুরে স্থানান্তরিত হয়েছি বর্তমানে সিএসই বিভাগের অধ্যাপক এটি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর ভবন আসুন আমরা এই প্রাথমিক বক্তৃতায় যে বিষয়গুলি আলোচনা করব সেগুলি দেখি আমরা প্রথমে আলোচনা করব সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট কি সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট কি প্রচলিত প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে আলাদা কাজ প্রজেক্টএবং বিশ্লেষণ কাজের মধ্যে পার্থক্য সফ্টওয়্যার প্রজেক্ট পরিকল্পনাকে কি কঠিন করে তোলে এবং প্রজেক্টের সুযোগ বলতে আমরা কী বুঝি কেন এটি গুরুত্বপূর্ণ এবং কীভাবে কেউ প্রজেক্টের সুযোগকে সংজ্ঞা দেয় সুতরাং এই প্রাথমিক বিষয়গুলি আমরা এই সূচনা বক্তৃতায় আলোচনা করব গার্টনার এর একটি রিপোর্টের ভিত্তিতে বিশ্বব্যাপী আইটি ব্যয় বিশাল 2014 সালে প্রায় 35 ট্রিলিয়ন ডলার এবং ধীরে ধীরে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয় এবং এটি ভারতের মোট দেশীয় উৎপাদনের সাথে তুলনা করে প্রায় 22 ট্রিলিয়ন ডলার সুতরাং আইটি ব্যয় ভারতের সমস্ত অভ্যন্তরীণ উত্পাদনের তুলনায় আরও অনেক বেশি এবং সেই কারণে সফ্টওয়্যার আমাদের জীবনযাত্রার একটি অত্যন্ত বিশিষ্ট অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সফটওয়্যারের জন্য আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করি আমরা অনেক জায়গায় সফটওয়্যারের সম্মুখীন হই এবং বিশেষত ভারতে আমরা একটি সফ্টওয়্যার পাওয়ার হাউস হিসাবে পরিচিত বিপুল পরিমাণ সফ্টওয়্যার বিকশিত হয় প্রচুর সংখ্যক সংস্থা এবং তারা সফ্টওয়্যার বিকাশের জন্য প্রচুর সংখ্যক প্রজেক্ট গ্রহণ করে সুতরাং এটি সারা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশেষত ভারতের ক্ষেত্রে যেখানে সফ্টওয়্যার বিকাশের বড় অংশটি ঘটে থাকে কিন্তু তারপরে সবাই বলে যে একটি সফ্টওয়্যার সংকট রয়েছে তবে এই সঙ্কট কী আসুন প্রথমে সংকটটি বুঝবো সঙ্কটের লক্ষণগুলি কী কী যদি আমরা এই সংকটটির লক্ষণগুলি দেখি যে সফ্টওয়্যারটি তৈরি করে গ্রাহকের কাছে সরবরাহ করা হয় তা খুব সহজেই গ্রাহকের প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে সফল হয় না অত্যন্ত ব্যয়বহুল হাওয়ায় এগুলি পরিবর্তন করা ডিবাগ করা এবং উন্নত করা কঠিন এবং এছাড়াও এগুলি গ্রাহকের কাছে দেরীতে সরবরাহ করা হয় এটি হার্ডওয়্যারের মত নয় যেখানে আপনি হার্ডওয়্যারটি দ্রুত তৈরি করবেনএবং সরবরাহ করবেন সুতরাং আসুন আমরা দেখি এই সঙ্কটের পরে কী হয় এর কারণ কী এবং কীভাবে কাটিয়ে উঠতে পারি আমরা যদি স্ট্যান্ডিশ গ্রুপের প্রতিবেদনের দিকে লক্ষ্য করি তবে আমরা বলতে পারি যে বিশ্বজুড়ে নেওয়া সমস্ত প্রজেক্টের প্রায় এক তৃতীয়াংশ সফল অর্থাৎ 30 শতাংশ সাফল্য বলতে পারি এবং প্রায় 20 শতাংশ সম্পূর্ণ ব্যর্থ যে প্রজেক্ট থেকে কিছুই আসে না এবং প্রায় অর্ধেক ত্রুটিপূর্ণ প্রজেক্ট যা ব্যয় সাপেক্ষ নিম্ন মানের এবং আরও বিলম্বিত হয় আসুন আমরা দেখি যে এইরকম হতাশাজনক পরিসংখ্যানের পিছনে কারণ কী যে প্রজেক্টগুলির এক তৃতীয়াংশই সফল এবং 20 শতাংশ ব্যর্থ এবং আরও অনেক কিছু আমরা যদি এখনকার পরিস্থিতির দিকে নজর রাখি তবে আমরা দেখতে পাব যে সংস্থাগুলি যে পরিমাণ হার্ডওয়্যারের সঙ্গে সফ্টওয়্যারে ব্যয় করে তার অনুপাতটি হ্রাস পাচ্ছে এর অর্থ হল সংস্থাগুলি হার্ডওয়্যারে কম খরচ করে এবং সফ্টওয়্যারে বেশি অর্থ অন্য কথায় হার্ডওয়্যার ব্যয়ের তুলনায় সফটওয়্যার ব্যয় খুব দ্রুত বাড়ছে সংস্থাগুলি তাদের বাজেটের একটি বড় অংশটি আইটি র জন্য সফ্টওয়্যারে ব্যয় করে উদাহরণস্বরূপ আপনি যদি বাজার থেকে ডেস্কটপ বা ল্যাপটপ কিনে থাকেন তবে বুঝতে পারবেন হার্ডওয়্যারের ব্যয়ের চেয়ে কীভাবে সফ্টওয়্যারের বেশি হয় হার্ডওয়ার এবং তার সঙ্গে অবশ্যই অপারেটিং সিস্টেম এবং অন্যান্য নিয়ে 45000 সুতরাং মূলত শুধুমাত্র হার্ডওয়্যার এর চেয়ে অনেক কম হবে তবে তারপরে আপনি ল্যাপটপ বা ডেস্কটপ নেবেন এবং মনে করুন যে আপনি এটিতে কিছু সফ্টওয়্যার বিকাশেরকাজ করতে চান এবং আপনি একটি কেস টুল কিনবেন যদি আপনি কোনও রাসেনাল স্যুট নোড লক কেনেন 300000 খরচ হবে তবে কেবল এটি দেখুন যে ল্যাপটপ বা ডেস্কটপের জন্য শুধুমাত্র হার্ডওয়্যার 45000 এর থেকে অনেক কম কারণ 45000 এ সফ্টওয়্যার অপারেটিং সিস্টেমও অন্তর্ভুক্ত রয়েছে এবং তার উপর আপনি প্রায় 300000 ব্যয়ের সফ্টওয়্যার বিকাশের সরঞ্জাম চালাতে চান এটি একটি নোড লক একটি উন্মুক্ত লাইসেন্স আরও অনেক বেশি সুতরাং আপনি বিড়ম্বনাটি দেখুন যে এত কম দামে হার্ডওয়্যারটি কেনার পরে আপনাকে এই সফ্টওয়্যারটি চালাতে হয় এটি একটি উদাহরণ মাত্র এরকম আরো অনেকগুলি সফ্টওয়্যার আপনাকে কিনতে হতে পারে সুতরাং এরকম সফ্টওয়্যার এতটা ব্যয়বহুল হয়ে উঠছে যে হার্ডওয়্যারটির দাম এর তুলনায় প্রায় নগন্য হয় এবং শীঘ্রই পরিস্থিতি এরকম আসতে চলেছে যে আপনি সফ্টওয়্যারটি কিনবেন এবং হার্ডওয়্যারটি বিনামূল্যে পেয়ে যাবেন অর্থাৎ আপনি সফ্টওয়্যারটি কিনবেন এবং এটি একটি হার্ডওয়্যারে প্রিললোড হয়ে আসবে হার্ডওয়্যারটি মূলত ফ্রি তবে সমস্যাটি আসে তারপরে তবে তার আগে দেখা যাক যে হার্ডওয়্যারটি যদি এমন দুর্দান্ত জিনিস হয় যেগুলি খুব কম খরচে তাত্ক্ষণিকভাবে বিতরণ করা হয় এবং আমরা বলেছিলাম যে সফটওয়্যারের খরচের চেয়ে প্রায় নগন্য তবে কেন হার্ডওয়্যার সিস্টেমে সম্পূর্ণরূপে কেবল মাত্র হার্ডওয়্যার নেই কারণ সফ্টওয়্যারটিতে যা কিছু চালানো যায় সফ্টওয়্যার দিয়ে আমরা যা কিছু করতে পারি আমরা হার্ডওয়্যার দিয়েও করতে পারি আমরা সফ্টওয়্যারটিতে যা করছিলাম তা করার জন্য আমরা হার্ডওয়্যারও ডিজাইন করতে পারি উদাহরণস্বরূপ একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের কথা বলা যেতে পারে আমাদের এমনও একটি সম্পূর্ণ হার্ডওয়্যার উপকরণ থাকতে পারে যা এই ওয়ার্ড প্রসেসিং এর কাজটি করতে পারে আসুন একেবারে প্রাথমিক এই প্রশ্নের উত্তর দেওয়া যাক যে কেন সম্পূর্ণ হার্ডওয়্যার সিস্টেম নেই যাতে সফ্টওয়্যার থেকে মুক্তি পাওয়া যায় যা সমস্যাযুক্ত ব্যয়বহুল প্রচুর ত্রুটি দেরীতে সরবরাহ করা হয় ইত্যাদি তবে তারপরে সফ্টওয়্যারের কয়েকটি গুণ রয়েছে এবং এর ফলে সকলেই সফ্টওয়্যার ব্যবহার করে অন্যথায় সম্পূর্ণরূপে হার্ডওয়্যার সিস্টেম থাকত আসুন আমরা সফ্টওয়্যারের বৈশিষ্ট্যগুলি দেখি কারণ কোন সম্পূর্ণ হার্ডওয়্যার সিস্টেম এর পরিবর্তে গ্রাহকরা সফ্টওয়্যার পছন্দ করেন প্রথম গুণটি পরিবর্তন করা তুলনামূলকভাবে সহজ যদি আপনি অতিরিক্ত কার্যকারিতা যুক্ত করতে চান একটি কার্যকারিতা পরিবর্তন করতে চান পরবর্তী সংস্করণটি দ্রুত পেতে অনুরোধ করতে পারেন কাটছাঁট করতে পারেন ইত্যাদি ইত্যাদি সুতরাং সফ্টওয়্যারটি পরিবর্তন করা খুব সহজ কেবল একটি কোড পরিবর্তন করুন পুনরায় সংকলন করুন এবং এটি হয়ে যাবে অন্য বড় সুবিধাটি হল কোনও জায়গা ব্যয় করে না এর কোনও ওজন নেই বা স্বতন্ত্রভাবে কোনও সফ্টওয়্যারের জন্য কোনও শক্তির প্রয়োজন নেই আপনি কেবল মনে করুন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার চালাচ্ছেন দুঃখিত আপনি কিছু ওয়ার্ড প্রসেসিং করছেন এবং তারপরে আপনি ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য হার্ডওয়্যার বিকাশ করেছেন তারপরে আপনি একটি এক্সেল চাইছেন এবং এর জন্য আপনার অন্য একটি হার্ডওয়্যার লাগবে এবং আপনি একটি ইমেজ ম্যানিপুলেশন সফটওয়্যার দুঃখিত একটি ইমেজ ম্যানিপুলেশন কার্যকর করতে চান এবং এর জন্য আপনার অন্য একটি হার্ডওয়্যার লাগবে এবং আস্তে আস্তে আপনার হার্ডওয়্যারটি কেবল পুরো জায়গাটিই দখল করবে না কল্পনা করুন যে এর ওজন কি হবে এবং কি পরিমান শক্তি খরচ হবে এবং এটি হল হার্ডওয়্যার জন্য একটি বড় অসুবিধা তবে সফটওয়্যারের কার্যকারিতা খুব জটিল হলেও হার্ডওয়্যার মতো এত বড় হবে না এটি কোনও স্থান দখল করে না ওজন নেই বা হার্ডওয়্যার চালানোর মতো কোনো শক্তির প্রয়োজন নেই এবং এই কারণেই আমাদের জীবনে সফ্টওয়্যার আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে হার্ডওয়্যারকে আরও বেশি কার্যকার করতে সফ্টওয়্যার প্রয়োগ করা হচ্ছে সুতরাং একটি প্রাথমিক হার্ডওয়্যার থাকে যার উপর আমাদের প্রয়োজনীয় সমস্ত নতুন কার্যকারিতা সফ্টওয়্যার দ্বারা বিকাশ করা হয় এখন আমরা সফ্টওয়্যারের কয়েকটি বৈশিষ্ট্য দেখব যা আমাদের পরবর্তী আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে তবে আমরা কেবল দুটি বৈশিষ্ট্যই দেখব একটি হল একটি সফ্টওয়্যার যত জটিল পরিবর্তন করা ততই কঠিন এটা কেন কারণ খুব বেশি না জানা সফ্টওয়্যার পরিবর্তন করতে সক্ষম হওয়ার জন্য আমাদের অবশ্যই প্রথমে সফ্টওয়্যারটি বুঝতে হবে আমাদের প্রথমে বুঝতে হবে কোথায় পরিবর্তন করতে হবে কোন ভেরিয়েবলগুলি পরিবর্তন করতে হবে তার জন্য কোন কোডটি লিখতে হবে একটি সফ্টওয়্যার যত জটিল সফ্টওয়্যারটি বোঝার জন্য আরও সঠিকভাবে চেষ্টা করা প্রয়োজন এবং ঠিক কোথায় এবং কী পরিবর্তন ঘটতে হবে তা সন্ধান করার জন্য আরো বেশি সময় দিতে হয় দ্বিতীয় জিনিসটি হল যতবার আমরা একটি সফ্টওয়্যার পরিবর্তন করি প্রতিবার তত বেশি জটিলতা হয় প্রতিবার আমরা একটি সফ্টওয়্যার পরিবর্তন করার পরে বিভিন্ন কারণে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে হতে পারে কোনও ত্রুটি ঠিক করতে কার্যকারিতা বাড়ানোর জন্য হতে পারে আরও ভাল কর্মক্ষমতা বাড়াতে এবং আরও অনেক কিছু করার জন্য নির্দিষ্ট সফ্টওয়্যারের পরিবর্তনের জন্য 100 র বেশি কারণ থাকতে পারে এবং প্রতিটি পরিবর্তনের জন্য সফ্টওয়্যারটি আরও জটিল হয়ে ওঠে এটা কেন কারণটি হলো একটি ছোট পরিবর্তনই এটা ঘটে উদাহরণস্বরূপ ভুল সংশোধন ছোট কার্যকারিতা যুক্ত করা এবং আমরা কেবল সফ্টওয়্যারটিতে অস্থায়ী পরিবর্তন করি প্রাথমিক সফটওয়্যারটি একটি সুন্দর পরিকল্পনার সাথে বিকাশ করা হয় তবে প্রতিটি ছোট পরিবর্তনে অবনতি হয় যা পরিকল্পনাটিকে আরও খারাপ করে তোলে এগুলি ছোট সংশোধন হিসাবে বিকাশ করা হয় এবং এই কারণে এগুলি সফ্টওয়্যারটিকে আরও জটিল করে তোলে বোঝা আরও কঠিন করে তোলে আরও পরিবর্তন করা আরও কঠিন হয় এখন আসুন আমরা এই বক্তৃতাটিতে যে মূল প্রশ্নটির সমাধান করার চেষ্টা করেছি তা হল সফ্টওয়্যার সঙ্কটের পিছনে কারণ কী আমরা বলেছিলাম যে সফ্টওয়্যার সংকটের লক্ষণ হিসাবে যা দেখা যায় তা হল নিম্নমানের সফ্টওয়্যার বিলম্বিত প্রজেক্ট প্রজেক্ট এর ব্যর্থতা এবং আরও অনেক কিছু প্রদর্শিত হয় সফ্টওয়্যার সঙ্কট ঘটার অনেকগুলি কারণ রয়েছে প্রথমটি হল বৃহদাকার সমস্যা এখন সফ্টওয়্যারটির 100 বা 1000 কার্যকারিতা রয়েছে এমনকি সাধারণ সফ্টওয়্যার প্যাকেজগুলির জন্যও 10 থেকে 1000 কার্যকারিতা থাকে নিম্নমানের প্রজেক্ট পরিচালনা অনেকগুলি প্রজেক্ট কোনও উপযুক্ত প্রজেক্ট পরিচালক এবং সঠিক প্রজেক্ট পরিচালনার দক্ষতা ছাড়াই বিকশিত করা প্রজেক্ট পরিচালনার বিষয়টি উদ্বেগের কারণ এবং এটি হল সফ্টওয়্যার সঙ্কটের অন্যতম প্রধান কারণ কেন প্রজেক্টগুলি বিফল হয় দেরীতে ডেলিভারি দেয় এবং এ জাতীয় কিছু তৃতীয় বিষয়টি হল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব বিকাশকারীরা কিছু ডোমেন জ্ঞান নিয়ে বিকাশ শুরু করে তবে তারা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে নকশার প্রয়োজনীয়তার নির্দিষ্টকরণ পরীক্ষা পরিবর্তন পরিচালন এবং আরও কিছু বিষয় উপেক্ষা করে অদক্ষতা জনবল টার্নওভার বৃদ্ধি অর্ধেক প্রজেক্ট প্রজেক্ট অর্ধেক এবং মূল ব্যক্তিদের অনেক সাধারণত ছেড়ে চলে যায় এবং প্রজেক্টটি বিলম্বিত করে এবং অন্যান্য কারণ হল উত্পাদনশীলতার কম উন্নতি এমনকি সমস্ত অটোমেশন অটোমেটেড সরঞ্জাম ইত্যাদি বেশিরভাগ সফ্টওয়্যারের ম্যানুয়াল কাজ থেকে যায় এখনও প্রচুর কোড ম্যানুয়ালি লিখতে হয় প্রচুর টেস্টিং ম্যানুয়ালি করতে হয় ইত্যাদি ইত্যাদি তবে আসুন আমরা আরও একটি খুব প্রাথমিক প্রশ্ন বুঝব কোন দিক থেকে সফ্টওয়্যার প্রজেক্ট পরিচালনা অন্যান্য ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলির পরিচালনার থেকে পৃথক হয় আমাকে শুধু এটির পুনরাবৃত্তি করতে দিন সফ্টওয়্যার প্রজেক্ট পরিচালনা এবং অন্যান্য সফ্টওয়্যার নয় এরকম প্রজেক্টের পরিচালনার মধ্যে প্রধান পার্থক্য কী প্রথম সমস্যাটি হল সফ্টওয়্যার স্পর্শাতীত ততক্ষণ পর্যন্ত আপনি সফ্টওয়্যারটির কিছুই দেখতে পাবেন না যতক্ষণ না আপনি দেখতে পান যে এটি সম্পূর্ণ হয়েছে এবং চলমান রয়েছে কেবল তখনই আপনি দেখতে পাবেন যে স্ক্রিনগুলি প্রদর্শিত হচ্ছে এটি কিছু করছে তবে এটি না হওয়া পর্যন্ত এটি কেবলমাত্র নথির সেট বা কিছু কোডের টুকরো কেবলমাত্র নথি বা কোড দেখে কতটুকু অবশিষ্ট রয়েছে তা আপনি বুঝতে পারবেন না এবং এটি তৈরি করতে পারবেন না হতে পারে বিপুল পরিমাণ কোড নেওয়া হয়েছে এবং লেখা হয়েছে তবে তারপরেও সফ্টওয়্যারটি সম্পূর্ণ হতে দূরে কারণ অনেকগুলি ত্রুটি ঠিক করা দরকার এটি পরীক্ষা করা প্রয়োজন ইত্যাদি ইত্যাদি কোনটা কঠিন আমরা যা দেখতে পাচ্ছি না তা পরিচালনা করাও কঠিন উদাহরণস্বরূপ একটি বৃহত বিল্ডিং নির্মাণ এখানে প্রজেক্ট ম্যানেজার অনুমান করতে পারেন যে বিল্ডিংটি নির্মাণ করতে সম্ভবত 6 মাস সময় লাগবে বিশাল বিল্ডিং 6 মাস এবং তারপরে তিনি দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি বাইরের অংশটি সম্পূর্ণ হয়ে আসছে অভ্যন্তরীণ কাজগুলি করা দরকার যে কোনও সময় তিনি নির্ভুলভাবে বলতে পারেন যে কত কাজ বাকি রয়েছে তবে সফ্টওয়্যারের ক্ষেত্রে এটি ঘটে না দ্বিতীয় সমস্যাটি হল পরিবর্তনের প্রভাব একটি বিল্ডিংয়ের মধ্যে আপনি ছোট পরিবর্তন করবেন আসুন আমরা বিল্ডিং প্রজেক্টটি বলি আপনি জানেন যে এর প্রভাব কী হবে এবং আপনি এটি অনুমান করতে এবং প্রয়োজনীয় পরিবর্তন করতে পারেন তবে অন্যদিকে সফ্টওয়্যার অত্যন্ত জটিল আপনি কিছু পরিবর্তন করেন বা আপনি কিছু পরিবর্তন করার চেষ্টা করেন তবে দেখবেন যে আরও অনেকগুলি জিনিস ভুল পথে কাজ করছে বা কাজ করছে না সুতরাং অন্যান্য প্রজেক্টগুলির ক্ষেত্রে পরিবর্তনের প্রভাবটি সনাক্ত করা খুব সহজ তবে একটি সফ্টওয়্যার প্রজেক্টে এটি এত জটিল যে আপনি পরিবর্তনের প্রভাব কী হবে তা অনুমান করতে পারবেন না তবে দুর্ভাগ্যক্রমে সফ্টওয়্যারের দ্রুত পরিবর্তন প্রয়োজন এবং এটি হল আমরা সফ্টওয়্যারের যে একটি সুবিধা বলেছিলাম তা আপনি এটি দ্রুত পরিবর্তন করতে পারেন এবং এই কারণে সফ্টওয়্যারের পরিবর্তনের অনুরোধ হার্ডওয়্যারের তুলনায় কয়েক মিলিয়ন গুণ বেশি যখন আপনি একটি হার্ডওয়্যার বিকাশ করছেন তখন তার পরিবর্তনের অনুরোধ দেওয়ার আগে আপনি দুবার ভাববেন কারণ এটি হার্ডওয়ারের সাথে অন্তর্ভুক্ত করা খুব কঠিন হবে এটি পুরোপুরি আবার করতে হবে অন্যদিকে সকলেই জানেন যে সফ্টওয়্যার পরিবর্তন করা যেতে পারে এবং তাই প্রচুর পরিবর্তনের অনুরোধ আসে তৃতীয় সমস্যাটি হল সফটওয়্যার প্রজেক্টগুলি বুদ্ধিদীপ্ত কাজ একটি বিল্ডিং নির্মাণের সাথে তুলনা করলে সেক্ষেত্রে ইট লাগাতে হবে ছাদটি তৈরি করতে হবে সীমানা প্রাচীরটি তৈরি করতে হবে রং করতে হবে এবং আরও অনেক কিছু এগুলি মূলত ম্যানুয়াল কাজ এবং ম্যানুয়াল কাজগুলি অনুমান করা সহজ আপনি সহজেই দেখতে পারেন যে কোনও পেইন্টার প্রতি দিন কতটা পেইন্ট করতে পারেন বা কোনও শ্রমিক প্রতি দিন কি পরিমাণ ইট লাগাতে পারেন ইত্যাদি সেখানে সফ্টওয়্যার একটি বুদ্ধিদীপ্ত কাজ কেউ যে কাজটি করছেন তার জটিলতা কী এবং তিনি কতটা সম্পাদন করতে সক্ষম হবেন তা অনুমান করা খুব কঠিন সুতরাং অন্যান্য প্রজেক্ট এবং সফ্টওয়্যার প্রজেক্টের মধ্যে এই তিনটি প্রধান পার্থক্য প্রথম জিনিসটি আপনাকে এমন কিছু পরিচালনা করতে হবে যা অদৃশ্য এবং অদৃশ্য যে কোনও কিছুই পরিচালনা করা কঠিন দ্বিতীয়টিটি হল সফ্টওয়্যার প্রজেক্টগুলিতে পরিবর্তনগুলি খুব ঘন ঘন হয় তবে পরিবর্তনের প্রভাবটি অনুমান করা খুব কঠিন পরিবর্তনের প্রভাবটি সাধারণত খুব বড় এবং এটি অনুমান করাও কঠিন তৃতীয়টি হল আমাদের সফ্টওয়্যার প্রজেক্ট পরিচালনা করতে হবে আমাদের মেধা কাজ পরিচালনা করতে হবে এটি ম্যানুয়াল কাজ পরিচালনার চেয়ে অনেক বড় সমস্যা ম্যানুয়াল কাজের ক্ষেত্রে আমরা সহজেই অনুমান করতে পারি কোনও দিনে কতটা করা যেতে পারে সমস্যার জটিলতা কি ইত্যাদি ইত্যাদি বুদ্ধিদীপ্ত কাজের ক্ষেত্রে আমরা অনুমান করতে পারি না যে কাজের জটিলতা কতটা এবং এর জন্য কতটা প্রচেষ্টা প্রয়োজন হবে এবং এটি আমাদের প্রশ্নে নিয়ে আসে যে আমরা পূর্ববর্তী আলোচনা থেকে যেমন অনুমান করেছি সফ্টওয়্যার প্রজেক্ট পরিচালনা সেইরকম কঠিন এটি অন্যান্য ধরণের প্রজেক্ট পরিচালনার চেয়ে অনেক বেশি শক্ত সফটওয়্যারটি অদৃশ্য এবং যে কোনও কিছুই আপনি দেখতে পাচ্ছেন না তা পরিচালনা করা শক্ত এটি বুদ্ধিদীপ্ত এবং জটিল কাজ পরিচালনা ব্যতিক্রমের পরিবর্তে একটি নিয়ম গ্রাহকের প্রয়োজনীয় পরিবর্তন করা এবং জনবলের বিনিয়োগ করাও আপনি কোনও প্রজেক্টে একটি প্রজেক্ট পরিচালক হতে পারেন তবে তারপরে আপনি দেখতে পাবেন যে আপনার কিছু মূল বিকাশকারীdeveloper প্রজেক্টটি ছেড়ে যান এবং তাদের সেই ডোমেন জ্ঞান রয়েছে যা তারা বিকাশ করেছে এবং এটি ছেড়ে যাওয়ার পরে অন্য কোনও ব্যক্তির পক্ষে তার কাজ বুঝতে পারা এবং সেই জায়গা থেকে বিকাশ শুরু করা খুব কঠিন হয়ে যায় এগুলি হল সফ্টওয়্যার প্রজেক্ট পরিচালককে যে বড় সমস্যাগুলির মুখোমুখি হতে হয় তার মধ্যে কয়েকটি তবে এখানে আরও ছোট ছোট সমস্যা রয়েছে যা আমরা তালিকাভুক্ত করি নি তবে এর আগে আমরা আরও এগিয়ে যাওয়ার আগে আলোচনা করতে চাই যে প্রজেক্ট কী এটি টাস্ক এবং অনুসন্ধান থেকে কীভাবে আলাদা টাস্ক হল রুটিন কাজ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সিনেমার টিকিট কিনুন বা একটি ভিডিও বক্তৃতা দেখুন এগুলি হল টাস্ক বা জব এগুলি খুব স্বল্প অনিশ্চয়তার সাথে খুব ভালভাবে সংজ্ঞায়িত ভালভাবে বোঝা ক্রিয়াকলাপের পুনরাবৃত্তি একটি বক্তৃতা দেখছেন হ্যাঁ আপনি জানেন যে আপনাকে সেখানে বসে থাকতে হবে এবং নজরদারি করা যেতে পারে সেখানে আপনাকে আধ ঘন্টা বসে থাকতে হবে অন্যদিকে অনুসন্ধান এর ক্ষেত্রে ফলাফলটি খুব অনিশ্চিত উদাহরণস্বরূপ ক্যান্সারের নিরাময় বা গ্লোবাল ওয়ার্মিংয়ের সমাধান সন্ধান করা সুতরাং এগুলি অনুসন্ধান ফলাফল অনিশ্চিত আপনি কখনই জানেন না আপনার কাজের সাফল্য আসবে কি না প্রজেক্ট ঠিক মধ্যে রয়েছে প্রজেক্ট এর যেমন চ্যালেঞ্জ রয়েছে পাশাপাশি কিছু রুটিন কাজও রয়েছে এবং এই কারণেই এখানে প্রজেক্ট পরিচালনা গুরুত্বপূর্ণ কারণ টাস্ক বা অনুসন্ধানের জন্য আপনার প্রজেক্ট পরিচালনার দরকার নেই এগুলি নিখুঁত উদ্ভাবনী কাজ যেখানে প্রজেক্ট এর ক্ষেত্রে আপনার এখানে প্রজেক্ট পরিচালনার দরকার যা এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই প্রাথমিক আলোচনার মাধ্যমে আমরা এখানে থামব এবং পরবর্তী বক্তৃতায় এই বিষয়টি থেকে চালিয়ে যাব ধন্যবাদ